তাই এখন পর্যন্ত যা কিছু সামান্য বিট থীওরি আছে রেজোনেন্স জন্য আমরা তা দেখেছি এখন আমরা একটি সহজ উদাহরণ নেব সুতরাং এটি একটি সাধারণ সিরিজ RLC সার্কিট এখানে RL দেওয়া হয় এবং এটি 320 ফ্যারাড পিক এবং যদি এই তাৎক্ষণিক পোলারিটি চান তবে নিতে পারেন এবং এই ভোল্টেজটি 085 ভোল্ট সুতরাং এটি হবে RLC সার্কিট যা আমাদের করতে হবে তো এটি তাতে লেখা আছে সুতরাং এটি হল উদাহরণ L যেটিকে L এর মান নির্ধারণ করতে হবে যাকে আমরা রেজোনেন্স বলি যদি Q50 এবং f0175 কিলো হার্টজ এছাড়াও সার্কিট কারেন্ট ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ এবং সার্কিটের ব্যান্ডউইথ খুঁজে বের করুন সুতরাং এটি হলো সমস্যা এই সার্কিট এই সার্কিট এবং এই যা আমাদের নির্ধারণ করতে হবে সবকিছু এখানে দেওয়া আছে সুতরাং প্রথমেই আমরা জানি যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হলো f012π √LC সুতরাং f0 দেওয়া হয়েছে 175 কিলো হার্টজ সুতরাং এটি হল 175 10312 π c√√ যাকে আমরা C বলি 320 পিক অফ ফ্যারাড 320 10 থেকে পাওয়ার 12 L যা থেকে L258 মিলি হেনরি পাবেন এখন আমরা জানি যে XLLω তাই L আমরা পেয়েছি 258 10 এর শক্তি 3 এটি হেনরি 2π f0175 103 হার্টজে রয়েছে তাই এর মানে XLLω Ω এর অনেকাংশ সুতরাং এটি 2840 Ω সুতরাং কোয়ালিটি ফ্যাক্টর Qω0 LR সুতরাং 0 a এটাকে ω0 বলে যার মানে Rω0 LQ সুতরাং এখানে শুধু এই সব মানগুলি প্রতিস্থাপন বা সাবস্টিটিউট করুন সুতরাং R568 Ω পাবে সুতরাং এইভাবে আসলে এল আমরা পেয়েছি 258 মিলি হেনরি এবং যদি f0 দেওয়া হয় এই এক 2π f0 একটি জিনিস আছে একটি সংশোধন আছে এখানে এটি ω0 ω0 2π f0 আমার মনে হয় একটি 2π অনুপস্থিত শুধু এই উত্তরটি চেক করুন আমি মনে করি এই উত্তরটি সঠিক সম্ভবত আমি এটি মিস করেছি এটি ω 0 হবে সুতরাং Q 50 Q50 দেওয়া হয়েছে Rω 0 Lএই জিনিসটি এটি দয়া করে এটি পরীক্ষা করুন আশা করি এটি সঠিক সুতরাং এর পরের একটি R পেয়েছে তাহলে রেজোনেন্সের সার্কিটের প্রতিবন্ধকতা হল যে রেজোনেন্স XLXC এ তাই ZR এটি 568 Ω সুতরাং I 0VR সুতরাং V কে 085 ভোল্ট বিভক্তR দেওয়া হয়েছে তাই 1496 মিলি অ্যাম্পিয়ার সুতরাং এছাড়াও VCI 0ω 0 C সুতরাং এর মানে হল এটি R I 0অঙ্ক এবং হর ফ্যাক্টারR R I 0ω0 C R তাহলে এর মানে VCQ V সুতরাং তার মানে যদি কোন কল জানে যে R I 0 কি কল R I 0V এবং ω0 C R যা 1ω 0 C RQ তাহলে এটি হবে Q V অতএব ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ হবে 50 085 V হল 085 ভোল্ট এবং Q হল 50 তাই 425 ভোল্ট। এবং ব্যান্ডউইথ হল ω 2 ω 1 বা এটি রেডিয়ান পার সেকেন্ড বা f 2 f 1 হার্টজে সুতরাং Q জানি আমরা এই Qω 0 ω 2 ω 1 f 0f 2 f 1f 0 ব্যান্ডউইথ লিখতে পারি অতএব ব্যান্ডউইথf 0 Q f 0 এর পরিপ্রেক্ষিতে নেওয়া হলে এটি হার্টজ তাই 175 103 ভাগQ50 তাই 35 কে বলা যাক কিলোহার্টজ তাই ব্যান্ডউইথ এখন উদাহরণ 2 এটি একটি সাধারণ উদাহরণ শুধুমাত্র জিনিসটি হল যে এখানে আমি বলেছিলাম ω 0 আসলে 2π f 0 আমি হয়তো 2 pi মিস করেছি শুধু উত্তরটি পরীক্ষা করে দেখুন 2π কি না তাহলে এটি 568 check করুন সুতরাং এর পরেরটি চিত্রে দেখানো সার্কিটের জন্য যেটি R1 er সমান তাহলে আমি দেখাব সার্কিট R 1 05 Ω R 2 15 Ω এবং R 3 পয়েন্ট Ω দেওয়া হয়েছে C 1 6 মাইক্রোফ্যারাড এবং C 2 12 মাইক্রোফ্যারাড L 1 25 মিলি হেনরি এবং L 2 15 মিলি হেনরি সুতরাং অনুরণনের ফ্রিকোয়েন্সি নির্ধারণ করুন যা প্রথমটি দ্বিতীয়টি পুরো সার্কিটের Q এবং কয়েল1 এর 3 Q এবং কয়েল 2 এর Q পৃথকভাবে সুতরাং এটি আমার সিরিজ সার্কিট এটি 05 Ω রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে এটি কয়েল1 এর রেজিস্ট্যান্স 05 Ω ইনডাক্ট্যান্স হল 25 মিলি হেনরি এই দুটি ক্যাপাসিটার আছে সিরিজ 6 মাইক্রোফ্যারাড এবং 12 মাইক্রোফ্যারাড এবং এটি হল কয়েল2 রেজিস্ট্যান্স হল 15 Ω এবং ইনডাক্ট্যান্স হল 15 মিলি হেনরি এটাই সমস্যা সুতরাং এখন প্রশ্ন হচ্ছে সার্কিটের প্রতিবন্ধকতা সুতরাং L এই 25 মিলি হেনরি এবং 15 মিলি হেনরি মোট সমতুল্য খুঁজে বের করেন যাকে L বলে সুতরাং এটি 25 15 মানে 40 মিলি হেনরি এবং এই দুটি ক্যাপাসিটর সিরিজে রয়েছে মানে এটি সমান্তরালে রেজিস্ট্যান্স সিরিজের ভিউ পাওয়ার সমতুল্য সুতরাং এটি 6 126 12 হবে সুতরাং এটি 4 মাইক্রোফ্যারাড হবে সুতরাং C6 126 124 মাইক্রো ফ্যারাড এবং তারপর R কে আমরা জানি যে f 0 12π √L C এটি হল 12π 40 মিলি হেনরি সুতরাং পাওয়ার থেকে 40 10 3 4 10 পাওয়ার 6 ক্যাপাসিটর 4 মাইক্রো ফ্যারাড সুতরাং এগুলি আসলে f 0 10 পাওয়ার 48π হার্টজ 8π হার্টজ বা ω0 25 10 3 রেডিয়ান প্রতি সেকেন্ডে হয় হার্টজ বা রেডিয়ান প্রতি সেকেন্ডে পাবে সুতরাং এখন পুরো সার্কিটের Q হবে Lω 0 R সুতরাং এল এই জিনিসটি যেখানেই হোক না কেন আমরা কী কল পেয়েছি রেফার টাইম 0642 এটি পাওয়ার থেকে L 40 10 3 পুরো সার্কিট এটি সঠিক 25 10 3 রেডিয়ান প্রতি সেকেন্ডআসলে এটি 4040 হয়ে যাবে সুতরাং এই সেখানে নেই এটি আমার ক্লাস নোট তাই সমস্ত সংশোধন করা আসলে একই জিনিসের জন্য আমি এটি এখানে স্ক্যান করেছি সুতরাং এটি 40 সুতরাং এটি সঠিক তাই এটি মোচড়ানো নয় এটা আসলে 40 এটা এখানে লেখা আছে ঠিক এটা এখানে 40 সুতরাং পুরো সার্কিটের Q হল 40 সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক তাহলে এই যে coiL1 এর Q এটি হল L 1 ω 0 R 1 coiLω 0 এর জন্য 25 10 এর পাওয়ার যা এটিকে বলে ω 0 25 10 3 রেডিয়ান এই জিনিসটিকে কি বলে রেডিয়ান প্রতি সেকেন্ডে এটি এখানে দেওয়া হয়েছে ω 0 এবং L 1 এটি L 1 এখানে L 1 আসলে এই 25 মিলি হেনরি সুতরাং এখানে এই একটি এটি আমাকে সংশোধন করা হবে এটি হবে L 1 25 নয় 25 সুতরাং এই ক্ষেত্রে এই উত্তরটি 125 এটি আসলে 125 হবে সুতরাং শুধু পরীক্ষা করে দেখুন এটা আমাকে অর্ধেক করতে দেবে সুতরাং এটি 25 সুতরাং এটি বাতিল এবং এটি 25 সুতরাং উত্তর হবে 125 সুতরাং এটি 125 নয় কারণ এটি 25 মিলি হেনরি আমি এটি নিয়েছি এটি আমার ক্লাস নোট যা এটি আসলে সংশোধন করা হয়েছে সুতরাং একইভাবে L2 ω0 L2 15 মিলি হেনরি এবং এটি 15 10 টু দা পাওয়ার 3 এবং এটি হবে ω25 10 3 R 2 15 যদি এটি গণনা করি তাই যদি আমরা এটি গণনা করি তবে এটি 25 হবে সুতরাং দয়া করে এই সমস্ত 2গুলি পরীক্ষা করুন তারপর এটি গণনা হবে এই তিনটি অনুগ্রহ করে নিজেরাই করুন দেখুন সমস্ত গণনা সঠিক সুতরাং ব্যান্ডউইথ হল আমরা জানি যে আমরা এটি ব্যান্ড প্রস্থf 0 Q করেছি সুতরাং বিকল্প বা সাবস্টিটিউট যেটা বলি এই সমস্ত জিনিসটি f0আমরা পেয়েছি 10 টু দা পাওয়ার 48π হার্টজ সুতরাং এখানে এটি 10 টু দা পাওয়ার 48 π এবং Qযা কিছু আছে Q সামগ্রিকভাবে জিনিস হল 40 এই Q আমরা পেয়েছি 40 এই 40 সুতরাং এটি এখানে সংশোধন করা হয়েছে এটি 40 সুতরাং এটি আনুমানিকভাবে করলে এটি 10 হার্টজ হয়ে যাবে সুতরাং এটি ব্যান্ডউইথ এটি 125 নয় এটি 40 কারণ এটি 40 পেয়েছে সুতরাং এটি প্রায় 10 হার্টজ হবে সুতরাং অন্য একটি উদাহরণ 3 একটি 5 Ω রেজিসটার বিশিষ্ট একটি কয়েল একটি 50 মাইক্রো ফ্যারাড ক্যাপাসিটরের সাথে সিরিজে সংযুক্ত সার্কিটটি 100 হার্টজে রেজোনেন্স হয় যার মানে f0100 হার্টজ ক কয়েলের আবেশ নির্ণয় করুন b সার্কিটটি যদি 200 ভোল্ট 100 হার্টজ জুড়ে সংযুক্ত থাকে তবে কয়েলে সরবরাহ করা পাওয়ার নির্ধারণ করুন এবং c এখন শেষটি ক্যাপাসিটর এবং কয়েল জুড়ে ভোল্টেজ ক্যাপাসিটর এবং কয়েলের ভোল্টেজ এবং d হল সার্কিটের ব্যান্ডউইথ এই জিনিসটা খুঁজে বের করতে হবে এই ভিডিও লেকচারটি পড়ার সময় প্রথমে এটি নোট করুন তারপর সমস্যার সমাধান করুন তাহলে বলা যায় কি তাই সার্কিট নিজের সার্কিট টানতে পারে না এটা খুব সহজ জিনিস সুতরাং রেজোনেন্সে ω 0 1√L C যে জানে সুতরাং 2π f 0 1√L C সুতরাং f 0 দেওয়া হল 100 হার্টজ এবং C কে 50 মাইক্রো ফ্যারাড দেওয়া হয়েছে তাই 50 10 6 ফ্যারাড এবং এটি L সুতরাং L হয়ে যাবে হল 50 মিলি হেনরি এখন রেজোনেন্সে কারেন্ট হবে VR কারণ XL এর সমান সুতরাং বর্তমান সর্বাধিক তাই 2005 তাই বর্তমান 40 অ্যাম্পিয়ার এখন পাওয়ার I 2 R এ নষ্ট হয়ে গেছে তাই 40 2 5 8000 ওয়াট 8 কিলো ওয়াট সুতরাং এই ক্যাপাসিটরের ভোল্টেজ জুড়ে ক্যাপাসিটরের ভোল্টেজ জুড়ে ক্যাপাসিটরের মাত্রা I XC তাই I হল 40 অ্যাম্পিয়ার এবং XC1ω C C50 মাইক্রো ফ্যারাড সুতরাং 50 10 থেকে পাওয়ার 6 ফ্যারাড 2π 100 সুতরাং এটি 80002π ভোল্টের কাছাকাছি আসে আনুমানিক এটি হল 12732 ভোল্ট এটি এই জিনিসটি নয় এটি সঠিক 12732 ভোল্ট সুতরাং কয়েলের রিঅ্যাকটেন্স R j Lω সুতরাং এটি 5 j L হল 50 10 পাওয়ার থেকে 3 2π 100 সুতরাং এটি 5 j 314 Ω সুতরাং VLI Z সুতরাং এটি হল 40 হল আমরা যে কারেন্ট পেয়েছি এই jth এর মাত্রা পাবে এটি 12 1256 ভোল্ট আমরা ম্যাগনিটিউড নিয়েছি শুধুমাত্র যে এটিকে একটি কোণ বলে এখানে লেখা নেই সুতরাং আমাদের আগ্রহের মাত্রা শুধুমাত্র তাই এটি আসলে এটিকে গুন করা হবে40 শুধু এটি পরীক্ষা করুন এবং √5 2 314 2 যাই হোক না কেন এটি পরীক্ষা করুন এটি 1256 ভোল্ট হবে এখানে শুধুমাত্র মাত্রা লেখা হয়েছে এটি আসলে যদি আমি এটি তৈরি করি আমি এটা বার করা উচিত এখানে নেওয়া হয়েছে 1256 ভোল্ট সুতরাং এখন কয়েলের Q হবে এটিকে 3145 বলা হবে কারণ এটি X L হল 314 এবং R হল 5 সুতরাং এটি 63 এটি একটি এটি মূলত যাকে আমরা কয়েলের Q 0 বলি সুতরাং এটি X L X L হল মূলত LωR সুতরাং Lω আসলে 314 ভাগR হল 5 তাই 63 এবং ব্যান্ডউইথf 0 Q 0 1006316 হার্টজ সুতরাং এটি একটি সহজ জিনিস এখন উদাহরণ 4 R50 Ω Lপ্রদত্ত 005 হেনরি C সহ একটি সিরিজ সার্কিট হল 20 মাইক্রো ফ্যারাড একটি পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি সহ একটি প্রয়োগিত ভোল্টেজ V100 কোণ 0 ভোল্ট ফ্রিকোয়েন্সি এখানে পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি বৈচিত্র্যময় হওয়ায় ইন্ডাক্টর জুড়ে সর্বাধিক ভোল্টেজ খুঁজুন ফ্রিকোয়েন্সি বৈচিত্র্যময় হওয়ায় ইন্ডাক্টর জুড়ে সর্বাধিক ভোল্টেজ খুঁজে বের করতে হবে এখন এখন Z√R 2 Lω 1ω C 2 যা XL XC 2 অতএব কারেন্ট Iম্যাগনিটিউড Vকারেন্ট er ম্যাগ্নিটিউড √R 2 Lω ω C 2 সমগ্র 2 এর মাত্রা সুতরাং L V VL জুড়ে ভোল্টেজের মাত্রা হবে I Lω Time1339 রেফার করুন এর মানে XL I XL কে ত্বরান্বিত করছে তাই XLLω সুতরাং এটি হবে ω L V√R 2 Lω ω C সমগ্র 2 সুতরাং ডেরিভেটিভ d VLd ω0 সেট করে ω এর সাপেক্ষে এই সমীকরণ 1 এর ডেরিভেটিভ নিন সুতরাং এবং কি কল0 এবং একটি ω এর জন্য সমাধান করি যখন VL সর্বাধিক হয় তখন আমরা ω এর মান পাই তাই এর মানে d VLd ωএইটি এটি হল সরল করার পরে এবং এটা লেখা আছে 05 পাওয়ার এটা একটু নিজে করতে হবে আমি বলতে চাইছি এই XL ω 2 সেখানে কি আছে এটি প্রসারিত এবং এখানে 2 রুট রাখুন তাই 2 পাওয়ার অর্ধেক কারণ এটি ω V√এটি একটি তাই 1R তারপর ডেরিভেটিভটি নিন উৎপন্ন ও সরলীকরণ করলে পাবে R 2 2 LC 2ω 2 C 20 এটি পাবে যার মানে হল ω1√L C √22 R 2 CL কিন্তু আমরা জানি যে আমরা এটি আহরণ করেছি যে Q0ω0 LR যা আমরা করেছি জানি 1ω0 C R যা আমরা করেছি এবং আমরা যদি আমরাও থাকি যদি আমরা Q0 Q0 গুন করি তাহলে Q0 21R 2 C পাব এটিও আমরা প্রাপ্ত করেছি এটিও আমরা উদ্ভূত করেছি তার মানে এই শব্দটি এই এক R 2 CL এর পারস্পরিক সম্পর্ক 1Q0 2 সুতরাং এখানে 2 বসান এটি হবে 1Q0 2 এই সমস্ত জিনিসটি আমরা তাই আহরিত করেছি এর মানেω হবে 1√L C2 Q022 Q02 1 সুতরাং সমীকরণ 5 দেখায় যে একটি উচ্চ Q এর জন্য L জুড়ে সর্বাধিক ভোল্টেজ প্রায় এই ω0 এ ঘটে 1√L C Q খুব বেশি যদি Q খুব বেশি হয় তাহলে 2 Q0 2 কী কল 1 প্রায় 2 Q0 2 সুতরাং Q0 এর পরে এটি একটি খুব বেশি তাই এই এটা উনিটি হবে সেই ক্ষেত্রে যদি এটি ωওহ দুঃখিত 1√L C হয় যাতে এটি আনুমানিক মান 1√L C হয় এখন Q উচ্চ হলে সর্বাধিক ভোল্টেজ R এবং C জুড়ে ω0 এ পাওয়া যায় যা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সুতরাং কম Q এর সাথে VC সর্বাধিক ω0 এর নীচে ঘটে এবং VL সর্বাধিক ω0 এর উপরে ঘটে এটি একটি ছোট উদাহরণ এই অভিব্যক্তিটি দেখুন এবং কম Q এর সাথে VC সর্বাধিক ω0 এর নীচে ঘটে এবং VL সর্বাধিক ঘটে ω0 এর জন্য এটি একটি ছোট উদাহরণ ইতিমধ্যে আমরা রেজোনেন্সের জন্য এটি করেছি এখন সমীকরণ 2 থেকে তাই ω লেখা সহজ করতে পারে √22 L C R 2 C 2 তারপর এই সমীকরণ থেকে যা এই সমীকরণ থেকে এই সমীকরণ থেকে এখন এটি 2 সমীকরণ সমীকরণ 2 থেকে আমরা এভাবে লিখতে পারি তাই এভাবে লিখতে পারেন সুতরাং C RL সমস্ত মান এই সমস্ত মান প্রতিস্থাপন করা হয় সবকিছু দেওয়া আছে ω1414 রেডিয়ান প্রতি সেকেন্ডে এটি উত্তর যখন d VLd ω0 নিবেন তখন এটি হল উত্তর যার জন্য সমগ্র ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ সর্বাধিক হবে সুতরাং তাই XLLω 707 Ω X 0XC1ω C 354 Ω অনুগ্রহ করে এই সমস্ত জিনিসগুলি গণনা করুন আর Z হবে তখন R j XL XC সুতরাং যাই হোক না কেন এটি 612 কোণ 353 ডিগ্রি Ω অতএব IVZ আমরা 100 কোণ 612 পাই তাই 1635 অ্যাম্পিয়ার সুতরাং এই সমস্ত জিনিসগুলি অনুগ্রহ করে ω পাওয়ার জন্য সরাসরি প্রতিস্থাপিত গণনা করুন সুতরাং এটা শুধু এই হিসাব করা তাই VL ম্যাক্স হবে I XL যাকে 707 বলা হয় সুতরাং 1155 ভোল্ট পান এই উদাহরণটি খুবই আকর্ষণীয় সুতরাং এই VL সর্বোচ্চ সুতরাং উদাহরণ 5 এই ক্ষেত্রে এই সমান্তরাল সার্কিট আছে এটি একটি ইন্ডাকটিভ সার্কিট তাই 8 j 6 Ω এবং এটি ক্যাপাসিটিভ সার্কিট 834 Ω কিন্তু এই C পরিবর্তিত হয় C XC পরিবর্তিত হয় C খুঁজে বের করতে হবে যার ফলে প্রতি সেকেন্ডে একটি অনুরণন ω0 5000 রেডিয়ান হয় সুতরাং এই ক্ষেত্রে এই সমস্যাটি খুবই সহজ কারণ ω0 দেওয়া আছে সুতরাং সমান্তরাল সার্কিটে তাই Y18 j 6 1834 j XC সুতরাং এটি হল Y সুতরাং এখন শুধু এটিকে কী বলে এক গুণিত লব এবং হর8 j 6 এখানেও লব এবং হর গুণক834 j XC তাহলে সিম্পলিফাই পাবেন এটাই আসল অংশ এবং এটি কাল্পনিক অংশ এবং রেজোনেন্সে এই কাল্পনিক অংশটি 0 হবে অতএব যদি এই অংশটির এটি 0 হয় তাহলে XC695 XC 2 61000 যদি আমরা এটি সমাধান করি তাহলে XC এর দুটি মান পাব একটি হল তাই XC835 Ω যে1ω0 C সুতরাং যদি সমাধান করা হয় এখন যে ω0 কে কল করা হয় তাকে প্রতি সেকেন্ডে 5000 রেডিয়ান দেওয়া হয় ধরুন C 24 মাইক্রোফ্যারাড পাবে এটি হলো উত্তর এখন পরেরটি এই সার্কিটের জন্য RL এবং RC নির্ধারণ করে RL এবং RC যার ফলে সার্কিটটি সমস্ত ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স হয় সমস্ত ফ্রিকোয়েন্সি মানে এখানে আমরা যাকে বলি L1√L C গুণিতকিছু ফ্যাক্টর এখন আমি যদি মনে করি এখন আমি সত্যিই আশা করব না যে আমি সঠিকভাবে লিখি যদি আমি সঠিকভাবে মনে করি যে এটি √L C বলুন ω এর সমান তাহলে যে ফ্যাক্টরটি RL 2 LC বিভক্তRC 2 LC এরকম কিছু যদি RL2RC2 LC হয় তাহলে এটি প্রকৃতপক্ষে সমস্ত ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স কারণ এই 2 রুটটি আসলে এটি 00 অনির্ধারিত হয়ে যাবে সুতরাং এটি রেজোনেন্স সহ সার্কিট হবে সমস্ত ফ্রিকোয়েন্সিতে ঘটবে এই অবস্থায় RL এবং আরসি কী তা খুঁজে বের করতে হবে তাই এখানে উত্তর দেওয়া হয়নি আমি ইচ্ছাকৃতভাবে উত্তরটি লিখিনি সুতরাং দয়া করে যখনই এটি করবেন আমাদের উত্তরটি জানাবেন আমি সঠিক উত্তরটি বলব সুতরাং এই সঙ্গে এই রেজোনেন্স অংশ শেষ সুতরাং কিছু সাধারণ উদাহরণ যা আমরা দেখেছি যে খুব সাধারণ জিনিসটি হল এটি হল ডিসি সার্কিটের সর্বাধিক পাওয়ার ট্রান্সফার থিওরেম আমরা দেখেছি সুতরাং A C সার্কিটের জন্যও খুব সহজ এটি হল আমরা সর্বাধিক পাওয়ার ট্রান্সফার উপপাদ্য দেখতে পাব ধারণাটি হলো যে D C থেকে আমরা ইতিমধ্যেই শুরু করেছি তাই এবার A C কে আমরা একটু দেখব সুতরাং এটি A C সার্কিটের জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এখন 2 3 কেস 3 কেস সুতরাং কেস 1 লোড ভেরিয়েবল রেসিস্টেন্স হল RL ধরুন এটি আমার ভোল্টেজের উৎস V 0 একটি সার্কিটের জন্য দেওয়া হয়েছে পোলারিটি এই I এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট চিহ্নিত করা হয়েছে এবং এটি হল Zgবলুন R g j x g প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে এবং এই RL পরিবর্তনশীল D C সার্কিটের ক্ষেত্রে কারণ D C সরবরাহে আর এটাকেও আর থেভনিন বলা হয়েছিল D C সার্কিটের ক্ষেত্রে এটি একটি V থেভেনিন সুতরাং এখানেও ধরুন এটি দেওয়া হয়েছে এবং তারপর সর্বাধিক পাওয়ার ট্রান্সফার থিওরেমের জন্য RL এর মান কী হবে সুতরাং বর্তমান মাত্রা দেখলে আমি Vg এর সমান হব যে কোণটি 0 Vg কোণ 0 যদি এবং এটি এখানে বিভ্রান্তিতে না থাকা উচিত এটি Vg কোণ 0 ডিগ্রি হবে যা আমরা মাত্রায় নিয়েছি সুতরাং কারেন্ট হল IVgএটি একসাথে সিরিজের প্রতিবন্ধকতা তাই R g RL j x g সুতরাং এটি আমার কারেন্ট ম্যাগ্নিটিউড এখন তাই এটিকে ধরে রাখুন এই প্রদত্ত ফেজার এটি আসলে তারপর আমরা কোণ 0 ডিগ্রী রাখি কারণ Vg আমি কোণ 0 ডিগ্রি বলেছিলাম এটি একটি ফাসার কারণ আমরা j রেখেছি তাই এটি ফ্যাসরের পরিমাণ নয় মাত্রা এখন মান নিলে অ্যাবসিউলুট নেবে এটি Vg√R g RL 2 x g 2 সুতরাং এই মান তাই শক্তি আসলে RL জুড়ে সর্বদা RL এ RL জুড়ে I 2 RL মাত্রায় সুতরাং এটি Vg 2 RLR g RL 2 x g 2 হতে পারে এখন সর্বাধিক পাওয়ার ট্রান্সফার থিওরেমের জন্য d Pd RL0 সমাধান করলে এটিকে 0 করলে RL 2 পাবে পাবে R g 2 x g 2 যার মানে RL√R g 2 x g 2 এবং সেটি Zg এর মাত্রা কারণ Zg Zg কে r g j x g দেওয়া হয়েছিল তাই এর মাত্রা Zg√ এটি মোট R √R g 2 এটি এটি মোট X এটিও মোট X G x 2 তাই RL√ Zg এর মাত্রা এবং যদি x g0 এর মত D C সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার থিওরেম স্বাভাবিকভাবেই RL R g সেখানে আমরা করি সেই ক্ষেত্রে এটি ছিল RL কী DC সার্কিট একই জিনিস তো এটা আসলে তার জন্য মানে এই সার্কিটের জন্য এটা মাথায় রাখতে হবে এই ধরনের সার্কিটের জন্য RL হবে √R g 2 j x g 2mod g কিন্তু কখনোই হবে না RLR g এটা হবে √mod g √R g 2 এটা হবে mod g √R g 2 x g 2 RL সুতরাং এই RL সুতরাং এখন কেস 2 তারপর এই ক্ষেত্রে পরিবর্তনশীল রোধ এবং পরিবর্তনশীল রিঅ্যাকটেন্স সহ সেই ইম্পিডেন্স ZL সুতরাং এখানেও এখানেও এটিকে কী কল করা হয় তাও আমার ভিজি কোণ 0 কোণ এখানে দেখানো হয়নি এখানে পোলারিটি দেখানো হয়েছে এবং এই ধরুন j x gR g j x g এটি v এবং j এর মত কিছু যা বলুন যে বর্তমান I এবং এই ZL উভয়ই পরিবর্তনশীল RL এবং XL উভয়ই পরিবর্তনশীল তাই এটি হল এটি হল এখানে দেওয়া হল ইম্পিডেন্স ZL হল ভেরিয়েবেল রেজিটেন্স ও ভেরিয়েবেল রিঅ্যাকটেন্স উভয়ই পরিবর্তনশীল সুতরাং তাই আমাদের খুঁজে বের করতে হবে কি কলের মান যাকে প্রতিবন্ধকতা বলে সুতরাং এখন বর্তমান IVgতারপর R g RL j x g j XL যোগ করুন সিরিজ সার্কিটের মত যাই হোক না কেন সুতরাং এই আমার এই জিনিস সুতরাং স্রোতের পরিমানে আমি এখানে এককে কী বলি এখানে এক এই জিনিসটি আছে এই সেখানে থাকা উচিত নয় সুতরাং এটি vg কি কল এবং এখানে চাইলে এই কোণটি 0 রাখতে পারেন সুতরাং IVg√R g 2 RL 2 x g XL 2 এর মাত্রা এখন P I 2 RLVg 2 RL বিভক্তR g RL 2 x g XL 2 এটি হল সমীকরণ 1 তাই আমাকে দাও সুতরাং এটি একটি 2 নয় এটি এখানে ভাল এখানে আমি এখানে সংশোধন করেছি আমি ভুলে গেছি সুতরাং এটি সেখানে Vgএই 1 নেই এটি বোধগম্য সুতরাং এখন যদি সমীকরণ 1 এ RL এই সমীকরণটিকে স্থির রাখা হয় ধরুন আমরা এতে RL স্থির করেছি বলুন RLকে স্থির রাখা হয়েছে P এর মান সর্বাধিক হয় যখন x g XL সুতরাং যদি বলা হয় x g XL মানে x g XL0 সুতরাং এই শব্দটি অদৃশ্য হয়ে যাবে তাই RL স্থির থাকলে পাওয়ার সর্বাধিক সুতরাং সেই ক্ষেত্রে P এর মান সর্বাধিক কারণ x g XL x g XL মানে x g x g XL0 মানে এই শব্দটি সেখানে থাকবে না সুতরাং সেই ক্ষেত্রে এটি হবে Vg 2RLR g RL 2 যদি RL স্থির ধরে রাখা হয় তাহলে তার মানে সমীকরণটি Vg 2 হয়ে যাবেএটি vg 2 RLR g RL 2 এটি হল সমীকরণ 2 এখন DC সার্কিটে RL কে ভেরিয়েবল হিসেবে বিবেচনা করলে RL কে পরিবর্তনশীল বলা যায় কেস 1 এ দেখানো হয়েছে যখন RLR g হবে তখন লোডে সর্বাধিক শক্তি সরবরাহ করা হয় সেখানেও বলা হয়েছে প্রথম ক্ষেত্রে X gf0 তারপর RLR g সেক্ষেত্রে আমরা যাকে বলি XLঅর্থাৎ তাই ম্যাক্সিমাম পাওয়ার লোড RLR g তে বিতরণ করা হয় যদি RLR g এবং XL X g হয় তারপর ZLRL j XL এখানে সার্কিট আছে ZLRL j XL এবং এখানে উপপাদ্যের সর্বাধিক অংশের জন্য XL x g লিখুন সুতরাং এখানে যদি আমরা XL কি কল X g রাখি তারপর ZLR g j x g তারপর ZLZg কনজুগেট কারণ Zg আসলে R g j x g অতএব Zg কনজুগেটR g j x g এই কারণেই সর্বাধিক পাওয়ার ট্রান্সফার থিওরেমের জন্য যখন RL এবং XL উভয়ই আমরা যাকে ভেরিয়েবল বলি তখন এটি হল সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের শর্ত যা ZLZg কনজুগেট আরেকটি হল কেস 3 এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ZL আছে যেখানে XL ফিক্সড কিন্তু RL পরিবর্তনশীল এই ক্ষেত্রে 3 সুতরাং সেই ক্ষেত্রে দয়া করে এটি করুন সুতরাং সেই ক্ষেত্রে সরাসরি এটি যোগ করুন R g j x g XL পাবেন সুতরাং সেই ক্ষেত্রে কি হবে RL পরম Zg j XL হয়ে যাবে সুতরাং RL হবে R g j x g X এটি নিজেই করতে পারে অতএব আমার RL হবেসর্বাধিক পাওয়ার ট্রান্সফার থিওরেম এটা হবে R g 2 X g এটা ক্যাপিটাল নেওয়া হয় কোন ব্যাপার না এটা হল 2 এটা হল ম্যাক্সিমাম ট্রান্সফারের জন্য আমরা এভাবে লিখছি এই এই এই জিনিস এবং এই জিনিসটা সুতরাং এটি হবে R g j x g XL সুতরাং এই তিনটি ক্ষেত্রে R আছে সুতরাং এখন এই জিনিসটির সাথে আমরা কয়েকটি সহজ সরল উদাহরণ তিন চারটি উদাহরণ নেব ধরুন চিত্র 1 এর সার্কিটে এটি হল চিত্র 1 আমি দেখাচ্ছি লোড ZL একটি বিশুদ্ধ প্রতিরোধের RL গঠিত RL এর মান খুঁজে বের করুন যার জন্য উত্সটি সর্বাধিক সরবরাহ করে এটি এই ম্যাক্সিমাম পাওয়ার ব্যবহার করা হবে সুতরাং লোডের ম্যাক্সিমাম পাওয়ার P এর মানও নির্ধারণ করুন সুতরাং আমি এটা পরিষ্কার করি তাই এই সার্কিট দেওয়া হয় এটি হল 10 j 20 Ω এবং এটি হল ZL কে RL দেওয়া হয়েছে যার মানে এটি মূলত সহজভাবে RL এবং এটি উৎস 50 কোণ 0 ভোল্ট সুতরাং আমরা RLmod Zg জানি সুতরাং এটি mod হবে 10 j 20 সুতরাং √10 2 20 2 সুতরাং 224 Ω আসবে অতএব IVg যাকে আমরা Zg RL বলি সুতরাং Zg 10 2 j 20 এবং RL আমরা 224 পেয়েছি সুতরাং এটি 131 কোণ হবে 317 ডিগ্রি অ্যাম্পিয়ার এবং তাই PI 2 R তাই 131 2 RL224 সুতরাং এটি 385 ওয়াট এটি একটি খুব সাধারণ সমস্যা খুব সাধারণ সমস্যা একইভাবে উদাহরণ 2 এই ক্ষেত্রে ZLR j XL দিয়ে উদাহরণ 1 পুনরাবৃত্তি করুন RL এবং XL উভয়ই ভেরিয়েবল আমার মানে এই উদাহরণটি পুনরাবৃত্তি করুন যখন Z RL j XL যোগ করা হয় এবং সমস্ত ডেটা একই থাকে সমস্ত ডেটা একই থাকে সুতরাং এই ক্ষেত্রে যা করা যেতে পারে তা হল মোট রিঅ্যাকটেন্স আমরা জানি যে এই একের জন্য RL ও XL উভয়ই পরিবর্তনশীল সুতরাং আমার Zg ছিল 10 j 20 এবং j 20 তাই ZLZg কনজুগেট হবে যা 10 j 20 হবে এভাবে আমরা আমাদের তত্ত্বে দেখেছি তাই মোট রিঅ্যাকটেন্স হবে Zg ZL Zg হল 10 j 20 এবং ZL হবে 10 j 20 তাই j 20 j 20 বাতিল করলে এটি 20 Ω হবে অতএব আমি হবে50 কোণ 0 ডিগ্রিZ T যা 20 মাত্র তাই এটি হবে 25 কোণ 0 ডিগ্রি অ্যাম্পিয়ার এবং PI 2 R তাই I 2 হল 25 2 এবং এটি হল 10 তাহলে এটি হবে RL10 Ω এটি হবে 625 ওয়াট সুতরাং শুধুমাত্র এই শর্তগুলি পুনরাবৃত্তি করুন শুধু এটি মনে রাখবেন তাহলে সবকিছু সহজ হবে সুতরাং এখন চিত্র 2 এ দেখানো সার্কিটের আরেকটি জিনিস হল চিত্র 2 রেজিস্ট্যান্স R g ভ্যারিয়েবল মানে এই রেজিস্ট্যান্স R g 2 থেকে 55 Ω এর মধ্যে পরিবর্তনশীল যার মানে R g আসলে এর মানে এভাবে লিখলে তার মানে R g এই দুটির মধ্যে পড়ে আছে এবং 55 Ω তাহলে Rg এর কোন মান টার্মিনাল ab জুড়ে সর্বাধিক পাওয়ার ট্রান্সফার করে এটি আমার টার্মিনাল A এবং এটি আমার B এবং এটি আমার R g ভেরিয়েবল RL হল 10 Ω এটি আমার X g 5 Ω সুতরাং এই ক্ষেত্রে কি কল ভোল্টেজ দেওয়া হয়েছে 10 কোণ 0 চিত্রে দেখানো নেটওয়ার্কে 3 টার্মিনাল AB জুড়ে সংযুক্ত লোড একটি পরিবর্তনশীল রোধ RL নিয়ে গঠিত RL এবং কি কল এবং একটি ক্যাপাসিটিভ বিক্রিয়া XC সুতরাং যে কল এবং যা 2 এর মধ্যে পরিবর্তনশীল Ω দুঃখিত এই এক মাত্র এক মিনিট এই এক আসলে এই সমস্যা দুঃখিত এই সমস্যা আসলে আমি সমাধান করিনি এটি খুঁজে বের করতে হবে এটি খুঁজে বের করতে হবে এই সমস্যাটি আসলে এটি খুঁজে বের করুন এটি এখানে সমাধান করা হয়নি সুতরাং এটি এই সমাধানের জন্য এটি একটি অনুশীলন সুতরাং এখন পরবর্তী সমস্যা হল উদাহরণ উত্তর এখানে দেওয়া হয়নি উত্তর এখানে দেওয়া হয়নি সুতরাং এটি আসলে সমাধানের জন্য আমি এখানে সমাধান করিনি আসলে সমাধান কিন্তু আমি এখানে এটি না এটি সমাধান এখন চিত্র 3 এ দেখানো নেটওয়ার্কের উদাহরণ 4 ধরুন টার্মিনাল A B জুড়ে সংযুক্ত লোডটিতে একটি পরিবর্তনশীল রোধ RL এবং একটি ক্যাপাসিটিভ বিক্রিয়া XC রয়েছে আমি দেখাব যেটি 2 Ω এবং 8 Ω এর মধ্যে একটি পরিবর্তনশীল RL এবং XC এর মান নির্ণয় করুন যার ফলে সর্বাধিক পাওয়ার ট্রান্সফারের জন্য লোডে দেওয়া সর্বাধিক পাওয়ার P গণনা করতে হবে এই সমস্যা আমরা এখানে লিখিত কল কি এবং এই সার্কিট এই ভোল্টেজ 50 কোণ 45 ডিগ্রী এটি 3 Ω এটি j XC ভেরিয়েবেল এবং এটি RL j XC এবং RL ভেরিয়েবল এবং এটি 2 Ω j 10 Ω এই দুটি পরিবর্তনশীল এই বিন্দু A এবং এই বিন্দু B এবং এটি সার্কিট এখন প্রশ্ন হল যে প্রথমে v এর মান বের করাv এর মানে হল যে আমরা DC সার্কিটের সমাধান করছি সুতরাং v মানে প্রথমে এটি সরিয়ে ফেলুন ধরুন এটি সেখানে নেই প্রথমে এটি সরিয়ে ফেলুন সুতরাং ইটা সরান তারপর কারেন্ট I খুঁজে বের করুন সুতরাং আমি এখানে বর্তমান লিখছি বর্তমান I 50 কোণ 45 ডিগ্রী বিভক্তএটি 3 2 j 10 এটি কারেন্ট I কারণ এটি সেখানে নেই কারণ আমরা আবার খুলছি কারণ এটি পেতে সুতরাং এটি কারেন্ট I সুতরাং একবার কারেন্ট পান সুতরাং এটি ওপেন সার্কিট I আমি সার্কিটটি আবার আঁকছি না সুতরাং এটি আমার VAB এটি আমার v কারণ এটি খোলা এটি খোলা এটি কিছুই নেই সুতরাং এটি A এটি B সুতরাং এটি VABv সময় রেফার করুন 3436 সুতরাং এটি আমার বর্তমান এটি আমার বর্তমান আমি এটি আমার ভোল্টেজ যা আমার দুঃখিত এটি আমার প্রতিবন্ধকতা যা আমার 2 0 Ω যাই হোক না কেন সুতরাং একই জিনিস এখানে 50 কোণ 45 ডিগ্রি লেখা আছে এই 3 5 j 10 সুতরাং এটি 5 j 10 2 j 10 2 j 10 এটি আমার v তাহলে আমি এটা পরিষ্কার করি সুতরাং এটা আমরা পাব 456 কোণ 603 ডিগ্রী Z যখন এটি সেখানে থাকে না যখন এটি একটি এই পয়েন্টটি খোলা থাকে মানে থাকতে হবে DC সার্কিট শুরু হয় সুতরাং এটি তিনটি খোলা হবে 2 j 2 মানে সমান্তরাল সুতরাং এটি 3 2 j 10 বিভক্ত3 2 j 10 হবে সুতরাং এটি আমার এটি আমার Z সুতরাং যদি Z খুঁজে বের করে সুতরাং এটি হবে যাকে আমরা Z বলি 264 j 072 Ω তারপর সমতুল্য সার্কিট এই V রেফার টাইম 3545 456 কোণ 603 ডিগ্রি এবং এটি আমার Z 264 j পয়েন্ট 7 2 এবং উভয় ভেরিয়েবল RL V এছাড়াও পরিবর্তনশীল Xও পরিবর্তনশীল সুতরাং সর্বোচ্চ শক্তির জন্য যদি উভয়ই পরিবর্তনশীল হয় সুতরাং সর্বাধিক পাওয়ার ট্রান্সফারের জন্য জেনে নিন ZLz এই ক্ষেত্রে কনজুগেট সুতরাং এটি কনজুগেট তাই এটি হবে 264 j 72 Ω কিন্তু এখন XC 2 Ω এবং 8 Ω এর মধ্যে সামঞ্জস্যযোগ্য সুতরাং XC এর নিকটতম মান হল 2 Ω কারণ আমরা আসলে কী কল পাব সেটি হল 072 কিন্তু XC শুধুমাত্র 2 থেকে 8 Ω এর মধ্যে পরিবর্তনশীল। সুতরাং নিকটতম মান শুধুমাত্র 2 Ω কারণ এটি 07 তাই নিকটতম মান হল 2 Ω সুতরাং XC 2 Ω হিসাবে নেওয়া হয়েছে অতএব RLmod Zg j XC ইতিমধ্যেই এটি করেছে ভুলে যান যে RL এবং XL পরিবর্তনশীল সুতরাং এই ক্ষেত্রে এটি হবে 264 j 72 j XC টেকেন 2 Ω তার মানে আমার RL হবে 293 Ω অতএব Z T হয়ে যাবে z ZL Z হলো ইটা এই 264 j 072 এবং ZL হয়ে যাবে 293 j 2 কারণ কিছু রেঞ্জ দেওয়া আছে এখানে কিছু রয়েছে এখানে কিছু রয়েছে কিন্তু সবচেয়ে কাছাকাছি মান হল 2 2 এবং 8 এর মধ্যে XC অতএব কি কল যে গণনা আমি এখন Z T এই মান পেয়েছি এই মান পেয়েছি তারপর আমি এই ওয়ানটি পান Z T 8 অ্যাঙ্গেল 733 ডিগ্রি অ্যাম্পিয়ার পাবেন এবং শক্তি 8 2 ইঞ্চি থেকে 293 অর্থাৎ 1875 ওয়াট